তাহলে এবার আমরা এটার সমাধান খুঁজবো Perfectly Matched Layers ব্যবহার করে তাই আমি বলেছিলাম আপেক্ষিকভাবে ক্ষেত্রে একটা নতুন তৈরি করেছিলেন বেরেঙ্গার ১৯৯৪ সালে আর আর একইসাথে অনেকে এই ছিন্তাভাবনাকে কাজে লাগিয়েছিলেন আর কিছু সূত্রও দিয়েছিলেন আমরা তাই প্রথমে এখান থেকে দুটো সুবিধা কে তালিকাভুক্ত করবো প্রথমটা হল সব দিক থেকে এটা সমস্ত তরঙ্গকে দেখতে পারে তাই যেকোনো কোণের জন্য R 0 আর দ্বিতীয় টা হল এটা এভান্সেন্ত তরঙ্গের জন্য কাজ করতে পারে তাই কিছু জায়গায় এটা ব্যবহার করবো আর প্রকৃতি আমাদের ওপর যথেষ্ট দয়ালু যে এটাই PML আর এটা ক্ষেত্রের ওপর সত্যই খুব দারুণ এক আবিস্কার এবার আমরা সুত্রায়ন করার চেষ্টা করবো প্রথমে একটু অনুপ্রানিত করার চেষ্টা করছি তাই এটাকে ধরে নেওয়া যাক আমাদের গাণিতিক ক্ষেত্র আর এই তরঙ্গটা এখানে আসছে এই কোণের জন্য হতেই পারে সে যেকোনো কোণই হোক না কেন আর আমি বলতে চাইছি সীমানার ব্যাপারে তাই এই দুই সীমানা বেশ গুরুত্বপূর্ণ তাই সমস্ত দিক থেকে তরঙ্গ আসছে এখানে আর আমরা ABC খুজছি যেখানে এটা প্রতিফলিত হচ্ছে এবার যদি মনে করা হয় যে কোন প্রতিফলন দেখার দরকার নেই তবে মুল তরঙ্গের ওপর এর আপতন দেখতে হবে আর যদি এর ওপর কি আপতিত হচ্ছে তা দেখা হয় তবে এখানে কোন প্রতিফলন থাকবে না মানে আমি বলতে চাইছি এই সাধারণ উদাহরণটা যে যদি কেউ কোন ঘরে যায় আর কথা বলে তবে দেওয়াল থেকে প্রতিফলিত হবে কিন্তু যদি দেওয়ালে কোন শোষণ ক্ষমতা থেকে থাকে তবে আর প্রতিধ্বনি শোনা যাবে না মানে প্রতিফলন হবে না তাই বুদ্ধি হল এই যে এবার এমন কিছু একটা এখানে রাখতে হবে যা শোষণ করবে এবার কি তবে সাধারণ কিছু রাখা হবে যদি একটা বিশাল ক্ষতি সহগ যুক্ত কিছু এখানে রাখা হয় এটা কি তবে কাজ করবে এখানে তবে প্রতিফলন গুনাঙ্ক পরিবর্তিত হবে তাই কোন সাধারণ ঘটনার ক্ষেত্রে প্রতিফলন গুনাঙ্ক হবে n − 1n 1 এবার যদি ১ ছাড়া অন্য কিছু হয় এমন কি জটিল রাশিও হয় তবেই এখানে প্রতিফলন হবে আর ক্ষয়িষ্ণু মাধ্যমে প্রতিফলন গুনাঙ্ক জটিল রাশি হবে ক্ষয় হলেও এখানে প্রতিফলন হবে তবে এর বাইরে কিভাবে পাবে এটা তবে প্রকৃত শোষক বস্তু নয় কেননা প্রকৃত শোষক বস্তু এটা করতে পারে না এখান থেকে কি কোন অন্যরকম যথোপযুক্ত সমাধান পাওয়া যাবে ভালো কথা তবে একটা হল ক্ষতি তাই একটা সাধারণ ঘটনা নিয়ে শুরু করা হল যেখানে প্রতিফলন গুনাঙ্ক হল n − 1n 1 এটা হল n ঠিক আছে তাই পরামর্শ মত এমনভাবে n কে বাছতে হবে যাতে ক্ষতি ধীরে ধীরে বাড়ে এবার এই ধীরে শব্দের একটা প্রযুক্তিগত অর্থ খুজতে হবে Adiabatic হতে পারে হ্যাঁ এতাই ঠিক হবে তাই অন্যভাবে বলা যায় যে এটা ডানদিকের একটা সীমানা আর এটার ক্ষয় অংশটা বাড়ানো যেতে পারে ডানদিকে আর এখানে সীমানাটা এই যে এখানে তাই সীমানাতে n এর মান কি হবে 0ক্ষতি তাইতো তাই সীমানাতে n ১ হবে এবার তরঙ্গের কিছু মানে দাঁড়ালো কেননা এটা ধীরে ধীরে ভেতরে ঢুকবে আর ধীরে ধীরে একটা ক্ষতি গুনাঙ্ক তৈরি করবে যাতে সাবধানে এটা শোষিত হয় তাই কেউ কেউ এটাকে বলেন poor man's অথবা poor women's PML ক্ষয় ধিরে ধিরে বাড়ার জন্য প্রতিফলন গুনাঙ্ক অনেকটা কমে যাবে তাই এটা হল একটা এটা একটা প্রয়োগ করার একটা ভালো উপায় যাতে সব দিকে প্রতিফলন হয় এখন আমরা এমন একটা জায়গায় এসে গেছি যে আমার কিছু বিশেষ ক্ষয় দরকার যাতে আমাদের ইচ্ছে পূরণ হয় তাই যদি বলা হয় PML হল একটা বিশেষ ধরনের শোষক বস্তু তবে দেখা যাক কি হয় আমরা এটা পেলাম কেবল একটা সাধারণ বুদ্ধি খাটিয়েই আমরা এমন একরকম শোষক পেলাম যা ধিরে ধিরে ক্ষয় বাড়াবে PML এর দুটো ব্যখ্যা এই প্রবন্ধে জানা গেল তাই আমাদের যুক্তিকে আর একটু বিস্তারিত করে এটাও বলতে পারে এদের মধ্যে একটা absorbing material কিন্তু যেকোনো absorbing material না যে material টা anisotropic হবে আমি কেবল একটা তথ্য দিতে চাইছি যে এটাকে আহরণ করবো না তাই এরকম বস্তু নিয়ে আমরা এবার কাজ করবো যেখানে যে কোন দিকে ক্ষয় হতে পারে কিন্তু এটা চলবে না যদি বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষয় থাকে কি নিয়ে শুরু হয়েছিল আর কিসে শেষ হচ্ছে দেখা যাচ্ছে যে এটা খুব সুন্দর একটা শোষণকারী বস্তু দ্বিতীয় ব্যখ্যা টা আগের থেকেও বেশি গাণিতিক যেটা আবার স্থানাঙ্ক বিস্তার পদ্ধতি নামেও পরিচিত দুটোই PML এর জন্য ε ও μ এর একই মান নির্দেশ করে তাই এক নীতি দেখা যাচ্ছে দুটো ভিন্ন তরঙ্গে প্রথমটা হল ভৌত আর দ্বিতীয়টা হল গাণিতিক এটা হল ভৌত বিজ্ঞান আর এটা অঙ্ক এবার কোন ব্যখ্যা টা গ্রহন করবো

তবে আমরা এখানে গাণিতিক ব্যাখ্যাটা নিয়ে কাজ করবো কারণ এটা ভৌত ব্যাখ্যার থেকে বেশি কার্যকর কিন্তু গনিত আবার একটু জটিল কেননা যখন আমরা ভিন্নসারযুক্ত মাধ্যম নিয়ে কাজ শুরু করবো তখন টেনসর শুরু হবে তাই না কিন্তু স্থানাঙ্ক প্রসারণ করাটা খুব সুন্দর ব্যপার আর সমাধান করার সহজ উপায় তাই এবার এই স্থানাঙ্ক প্রসারণ এর ব্যাপারটা বেশ আকর্ষণীয় হবে আমাদের সাধারণ ম্যাক্সওয়েলের সমীকরণ আবার আসবে আর এটা থেকেই ঐ সুন্দর পদ্ধতি টা আমি শুরু করবো আমাদের সাধারণ ম্যাক্সওয়েলের সমীকরণ টা এবার লিখে নেওয়া যাক ∇ × E আর ব্যপার টা সহজ করার জন্য আমরা jωt একটা সময় নির্ভর ধরে নেবো তাই এটা হবে − jωμH ∇ × H কে লিখে নেবো jωεE আর একইভাবে বাকিদুটোকেও এবার এখানে এই স্থানাঙ্ক প্রসারণ পদ্ধতি ব্যবহার হবে খুব আকর্ষণীয় ভাবে এবার এই ∇ এর ব্যখ্যা হবে তাই বাকি দুটো সমীকরণ লিখে নেওয়া যাক এবার সব সমীকরণের ওপর এই পদ্ধতি ব্যবহার করতে হবে ছাত্রছাত্রী মানেআমি মানেআমি ছাত্রছাত্রীঃ বস্তুটা সবকিছুই শোষিত হবে ε তে তাই ε একটা জটিল রাশি আর μ এটাও জটিল তাই আমি এই টাকে আবার উল্লেখ করতে হবে এমনভাবে জেভাবে আমি বলছি তাই ∇ কে প্রথমে এভাবে লিখব ∇ ≡ xˆ ∂∂x yˆ ∂∂y zˆ ∂∂z একটু অবাক লাগছে তো এটাই হল সেই পদ্ধতি তাই আবার এইটাকে এভাবে সংজ্ঞায়িত করা হল এবার আমি ভৌত পদ্ধতি ছেড়ে দেব আর গাণিতিক পদ্ধতি নেব যেখানে নামের একটা নেবো এর নাম হল ∇e যা ex ey ez 1মানের জন্য ভৌতভাবে কাজ করে এখানে ex ey ez হল স্কেলার রাশি এগুলোর কোন ভৌত অপেক্ষকের ক্ষেত্রে কিচ্ছু করার নেই একইভাবে ∇h এবার আমি কিছু লিখব যেমন 1hx 1hy 1hz যা হল নতুন কিছু যদি এগুলো নিয়ে সমীকরণ সমাধানের চেষ্টা করা হয় কি হবে তবে সমাধান আমরা জানি তরঙ্গের সমীকরণ হল e±jkr সময়ে সমাধান যদি আমি এই ব্যখ্যা টা এখানে আনি আর আবার তরঙ্গের সমীকরণকে বের করার চেষ্টা করি কি হবে তবে আমি কি একইভাবে সমাধান করতে পারবো আমায় একটা তরঙ্গ এভাবে পেতে হবে যেখানে 1hx2 এর জায়গায় 1ex2 হবে তাই আমরা একটা তরঙ্গের আকারে সমাধান পাবো কিন্তু তরঙ্গ এর ex বা hx সহগ থাকবে তাই এটা একবার নিজেরা চেষ্টা করে দেখুন আমি খুব সাধারণ একটা একমাত্রিক তরঙ্গ এর সমস্যা দিচ্ছি এটা ব্যবহার করুন আর দেখুন এর সমাধান কি হবে

→ তাই আমরা বলছি যে E E0e±jk·r হল একটা সমাধান আর এটাই সমাধান হতে চলেছে এখানে k এর একটা ব্যখ্যা প্রয়োজন তাই আমরা আশা করতেই পারি যে কোনোভাবে e আর h এখানে k এর মধ্যে আসবে এটা এমন একভাবে চলে যাবে যাতে এখানে এর বাদ যাওয়ার কোন রাস্তাই না থাকে বিষয়টা অস্পষ্ট তাই এবার একটা একমাত্রিক উদাহরণ নেওয়া যাক

এখানে কি ex ey ez এদের মধ্যে কোন সম্পর্ক আছে এটা জিজ্ঞেস করলে বলতে হবে ex ey ez hx hy hz এদের মধ্যে সম্পর্ক আছে এবার জানতে হবে কিভাবে এদের মধ্যে সম্পর্ক থাকবে আমি বলতে চাইছি যখন ম্যাক্সওয়েলের সমীকরণ এ তরঙ্গের সমীকরণে এগুলো বসাবো ঐ সম্পর্ক আসবে তাই একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে চাহিদা অনুজায়ি এখানে সমাধানটা বানিয়ে নেওয়া হল তাই মনে রাখতে হবে যে এটা একটা প্রযুক্তির অস্ত্র যা আমরা ব্যবহার করলাম আমরা অপারেটর এর মধ্যে স্থানাঙ্কের মাপকাঠি নির্ধারণ করছি